এরপর হলো সমান্তরাল রেজোন্যান্স যেটা হলো দুটি শাখা বিশিষ্ট সার্কিট আমারা খুব সহজ একটা দুটি শাখা বিশিষ্ট সার্কিট নিয়েছি সুতরাং এটা হলো RL যেটা হলো একটি ইনডাক্টিভ শাখা এবং এটা হলো একটি ক্যাপাসিটিভ শাখা তো এটা হলো RL L ω ও এটা হলো RC XC সুতরাং এখানে অবশ্যই সমান্তরাল রেজোন্যান্স দেখা যাবে তো Y হলো অ্যাডমিটেন্স সুতরাং Y অ্যাডমিটেন্স YL YC সুতরাং YL হলো ওই সার্কিট অ্যাডমিটেন্স তো এটা হলো 1RL j XL ও এটা হলো 1RC j XC সুতরাং এই লব ও হর RL দিয়ে গুণ এই টার্মটি RL j XL দিয়ে গুণ তার মানে এটা হবে RL j XL RL XL RL j XL যেটা হলো RL 2 j 2 XL 2 সুতরাং j 2 হলো - 1 তো এটা হবে RL 2 XL 2 এগুলোকে আলাদা করলে হবে RLRL XL 2 এবং এটা যেটাকে আমরা বলছে সেটা কমন নেওয়া যেতে পারে সুতরাং এখানে এটা হলো XLRL 2 XL 2 কাল্পনিক দিকে সুতরাং এগুলো আসলে দুটি বাস্তব অংশ সুতরাং বাস্তব অংশ হলো RLRL 2 XL 2 ও কাল্পনিক অংশ হলো XLRL XL2 সুতরাং এখানে এটা হলো XLRL XL 2 অনুরূপভাবে RC j XC এর জন্য নিউমেরেটর ও ডিনোমিনেটর কে RC j XC দ্বারা গুণ করা হয়েছে সুতরাং রিয়েল অংশ হলো এটা ও ইমাজিনারি অংশ হলো এটা তো এটা পরিষ্কার করা যাক সুতরাং তার মানে সার্কিটটি রেজোন্যান্সে থাকবে যখন জটিল অ্যাডমিটেন্সটি একটি রিয়েল সংখ্যা হবে তার মানে এই কাল্পনিক অংশটি আমাদের শূন্য করতে হবে এটা করলে এটা হবে XCRC 2 XC 2 XLRL 2 XL 2 এটা হলো আসলে ω ω0 তে যেটা হলো রেজোন্যান্সে ফ্রিকুয়েন্সি সেই জন্য যখনই আমারা XL L ω করি যেটা হলো Lω0 ও XC 1ω C যেটা হলো 1ω0 c সুতরাং এখানে XL L ω0 ও XC 1ω C যেটা হলো ω0 C বসাতে হবে এবং সহজ করতে হবে সুতরাং এইভাবে যদি সমাধান করা যায় যেটা হলো কনাকুনি গুণ করে ও তারপর এখানে বসালে তো এই সমীকরণের প্রতিটি রাশিকে ভেরিয়েবেল করা যাবে রেজোন্যান্সে নির্ণয় করার জন্য এখানে পাঁচটি ভেরিয়েবেল আছে একটি হলো ω0 তারপর C তারপর RL তারপর RC ও তারপর L সুতরাং এখানে পাঁচটি ভেরিয়েবেল আছে সুতরাং এক্ষেত্রে সমীকরণ 2 এর প্রতিটি পদ তো এটা হলো সমীকরণ 2 যাকে ভ্যারিয়েবেল করা যেতে পারে রেজোন্যান্সে নির্ণয় করতে এখন সমীকরণ 1 কে সমাধান করে তার মানে তার থেকে আমি বলবো সমীকরণ 2 থেকে সমীকরণ 1 কে আমারা পাবো সমীকরণ 2 সুতরাং আমারা পাবো ω0 1√ I তারমানে এই সমীকরণ থেকে ω0 নির্ণয় করতে হবে একটু গাণিতিক সমাধান করে এখানে করতে হবে ω0 1√LC তারপর √ RL 2 L C RC 2 L C এই সমীকরণ 2 থেকে আমারা এটা পাবো আমি অনুরধ করবো এটা করার জন্য আমি সর্বশেষ ফলাফলটি দিয়েছি সুতরাং এখান থেকে পাবো 1√LC এই √ RL 2 - LC তারপর RC 2 - LC দ্বারা ভাগ করতে হবে এখন সিরিজ সার্কিটের জন্য সার্কিটে লুপ হবে যেটা হলো ω0 এই সিরিজ সার্কিটটি ছিল শুধুমাত্র 1√ LC কিন্তু সমান্তরাল বর্তনীটি হলো সিরিজ RLC সার্কিটের জন্য আমারা দেখেছি 1√ hLC সমান্তরাল সার্কিটের জন্য একটি ফ্যাক্টার গুণ করা হয়েছে এবং সেটা হলো এটা সুতরাং যখন রেজোন্যান্স হবে সেই শর্তটি হলো RL কারণ 2 √ পদটি √ এর মধ্যে আছে এই পদটিকে অবশ্যই ধনাত্মক হতে হবে সুতরাং একটি শর্ত হলো RL RC এটাকে হয়ে হবে 0 দুঃখিত RL 2 L C পদতিকে হতে হবে 0 আরও একটি বিষয় হলো RC 2 L C এই পদতিও 0 এটা রেজোন্যান্সের একটি শর্ত সুতরাং আমরা কিছু মান পাবো কারণ এটা অবশ্যই ধনাত্মক হতে হবে অথবা এটাকে অবশ্যই ঋণাত্মক হতে হবে যাতে করে RL 2 L C 0 ও RC 2 L C 0 যদি উভয়েই ঋণাত্মক হয় তাহলে এটা ধনাত্মক হবে তখন আমারা রেজোন্যান্স ফ্রিকুয়েন্সির কিছু মান পাবো কিন্তু যদি আমি এটাকে পরিষ্কার করি কিন্তু এটা হয় যে RL 2 RC 2 L C যদি এটা শর্তটি হয় তাহলে এটা সমস্ত ফ্রিকুয়েন্সিতেই রেজোন্যান্স হবে সুতরাং এখন এটা পরিষ্কার করে বললে তো এটা হলো r তার মানে দুটি সমান্তরাল সার্কিটের রেজোন্যান্স ফ্রিকুয়েন্সির শর্ত কি এক এখানে এই ফ্যাক্টারটি গুণ করা আছে যখন এই এই সিরিজ সার্কিটটি 1√LC কিন্তু এটা এই ফ্যাক্টারের সাথে গুণ করা হয়েছে যেটা আমি আগেই বলেছি সুতরাং এখন রেজোন্যান্সের শর্ত যেটা আমি আগে বললাম সেটা হলো RL 2 L C 0 ও RC 2 L C 0 উভয়েই ধনাত্মক হতে হবে তার মানে RL 2 LC ও RC 2 দুঃখিত L C এবং RC 2 L C অথবা RL 2 L C 0 যেটা হলো RL 2 L C অনুরূপভাবে RC 2 L C 0 যেটা হলো RC 2 L C সুতরাং এইভাবে রেজোন্যান্স হয় কিন্তু যখন RL 2 I তার মানে RC 2 L C এক্ষেত্রে সার্কিটটি সমস্ত ফ্রিকুয়েন্সিতেই রেজোন্যান্স হবে যেটাও আমি আগে বলাছি কারণ এই ফ্যাক্টারটিও থাকবে না সুতরাং এখন প্রশ্নটি হলো যদি সমীকরণ 1 কে সমাধান করা যায় যেটা হলো RL এর জন্য কিছুটা এইরকম হবে তার মানে এটা হলো সমীকরণ 1 এটা খুবই মজাদার যে সমীকরণ 1 থেকে সমীকরণ 1 সুতরাং এটাকে বলা যায় ZC 2 RC 2 XC 2 এটা হলো আমাদের ZC 2 এবং ZL 2 R 2 XL 2 সুতরাং আমরা সমীকরণ 1 থেকে দেখতে পাচ্ছি যে যদি RL এর জন্য সমাধান করা যায় তাহলে এই সমাধানটি পাওয়া যাবে সমাধান করো আমি ইতিমধ্যে করেনিয়েছি কিন্তু এটা সমাধান করলে আমারা পাবো L 12 C 12 C ZC 2 √ ZC 4 4 RL 2 XC 2 এটা হলো সমীকরণ 3 যেখানে ZC 2 সমান এটার স্কোয়ার ZC 2 RC 2 XC 2 তো ZC 4 RC 2 XC 2 2 সুতরাং সমীকরণ 1 থেকে এটাকে সমাধান করা যাক এটাকে L এর জন্য ও সমাধান করো Refer Slide Time 0817 সুতরাং এক্ষেত্রে সমীকরণ 3 থেকে কি ঘটছে রেসনেন্সের জন্য এটা অবশ্যই ZC হতে হবে ZC এর জন্য ZC4 4 RL 2 XC 2 0 কারণ এটা হলো 2 √ সুতরাং এটা অবশ্যই ধনাত্মক হতে হবে তো সেক্ষেত্রে L এর দুটি মান পাওয়া যাবে L এর দুটি মানের জন্য সার্কিটে রেসনেন্স হবে অন্যদিকে যদি ZC 4 4 RL 2 XC 2 এই পদটি যদি শূন্য হয় তাহলে এর একটি মাত্র মান পাওয়া যাবে সেটা হলো 1 কিন্তু যদি ZC 4 পদটি ঋণাত্মক হয় তাহলে কোনো রেসনেন্স হবে না সুতরাং যেটা আমি বললাম যে ZC 4 4 RL 2 XC 2 এখানে স্কোয়ার রুট পদটি অবশ্যই ধনাত্মক হতে হবে তো আমারা L এর দুটি মান নির্ণয় করবো যার জন্য সার্কিটে রেসনেন্স হবে সুতরাং ZC 4 এর দুটি মান কারণ এখানে আছে তো যদি ZC 4 4 RL 2 XC 2 হয় এই সার্কিটটি রেসনেন্স হবে l 12 C ZC 2 তার মানে যদি ZC 4 4 RL 2 XC 2 তার মানে এই পদটি শূন্য হবে তার মানে L 12 C ZC 2 সুতরাং তার মানে সার্কিটটি রেসনেন্স হবে L 12 C ZC 2 এবং যখন ZC4 4 RL 2 XL 2 হবে তখন L এর কোনো মানের জন্যই সার্কিটে রেসনেন্স হবে না সুতরাং যদি এই শর্তটি হয় তার মানে স্কোয়ার রুটের ভিতরে ঋণাত্মক তখন এই সমীকরণের কোনো L এর মানের জন্যই সার্কিটে রেসনেন্স হবে না তো এটা L এর জন্য অনুরূপভাবে সমীকরণ 1 থেকে RC সমাধান করলে যেটা আমি লিখেছি কিন্তু আমি সমাধান করার পরামর্শ দেবো তো আবারও সমীকরণ 1 থেকে RC সমাধান করলে আমারা আরও একটি সমীকরণ পাবো যেটা হলো 2L 1ZL 2 ZL 4 4 RC 2 XL 2 এখানে যদি স্কোয়ার রুটের মান ধনাত্মক হয় আমরা এটার দুটি মান পাবো যেটার জন্য সার্কিটে রেসনেন্স হবে যদি ZL 4 4 C 2 XL 2 0 হয় তাহলে C এর শুধুমাত্র একটি মান পাবো যেটা হলো C 2LZL 2 যেটার জন্য সার্কিটটি রেসনেন্স সার্কিট হবে কিন্তু যদি এর মান ঋণাত্মক হয় তাহলে C এর কোনো মানের জন্যই রেসনেন্স হবে না সুতরাং এটা হলো সেই শর্ত আমারা C এর দুটি মান নির্ণয় করেছি যার জন্য সার্কিটটিতে রেসনেন্স হবে এবং যদি এটা এটা হয় ZL 4 4 RC 2 XL 2 সার্কিটটি রেসনেন্স হবে C 2 LaZL2 তে আবার এটা RL এর জন্য ও এটা RC এর জন্য এখন আবার যদি সমীকরণ 1 থেকে RL সমাধান করা যায় অন্যান্য পদের রূপে আমার প্রতিটি ভেরিয়েবেল মান অন্যান্য পদের রূপে নির্ণয় করতে চলেছি সুতরাং আমরা সমীকরণ 1 থেকে RL সমাধান করলে পাবো এই সমীকরণটি এটাকে সরল করলে আমরা পাবো ω2 LC RC 2 ω2 L 2 LC 0 হলে সার্কিটটি রেসনেন্স হবে সুতরাং এটা RL এর ক্ষেত্রে অনুরূপভাবে যদি সমীকরণ 1 থেকে RC এর ক্ষেত্রে সমাধান করা যায় তাহলে পাওয়া যাবে RC √RL 2ω2 LC ω2 C 2 L C এটাকে আসলে আমরা যেটা বলছি শূন্যর থেকে বেশি হতে হবে যার জন্য সার্কিটটি রেসনেন্স হবে সুতরাং L C RL যেটাকে আমরা বলি RC এই সবের মান আমারা অন্যান্য পদের রূপে নির্ণয় করে ফেলেছি কিন্তু এটা এখানে লেখা আছে যেটা আমি বলেছি সুতরাং এটা হলো ইনডাকটিভ ও ক্যাপাসিটিভ সার্কিটের সমান্তরাল রেসনেন্স এরপর আমারা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করবো যেটা হলো কোয়ালিটি ফ্যাক্টার যেটা Q দিয়ে বর্ণনা করা হয় সুতরাং একটি কয়েলের কোয়ালিটি ফ্যাক্টার বর্ণনা করা হলো সুতরাং কোয়ালিটি ফ্যাক্টার বর্ণনা করা হয় 2π × সর্বাধিক সঞ্চিত শক্তিপ্রতি সাইকেলে খরচ হওয়া শক্তি তো উদাহরণ স্বরূপ এটা হলো কোনো কয়েলের ক্যাপাসিটরের ও সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টার তো সাধারণ ভাবে Q 2π × সর্বাধিক সঞ্চিত শক্তিপ্রতি সাইকেলে খরচ হওয়া শক্তি এখন একটি সহজ সার্কিট নেওয়া যাক যেখানে একটি রেজিসটেন্স আছে XL JL ω ও এটা হলো প্রবাহিত কারেন্ট অনুরূপভাবে এটা হলো ফিগার 1 এটা হলো ফিগার 2 মনে করা যাক এটা একটি ক্যাপাসিটিভ সার্কিট RC এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I এবং যেটাকে আমারা বলি 1j ω C এই 1j ω C হলো j ω C তো এটা হলো XC ও এটা হলো XL JL ω ও XC jω C সুতরাং আলাদা ভাবে আমারা এগুলো বিবেচনা করছি এখন চিত্র 1 ও 2 এর শক্তি খরচ হওয়াকে বর্ণনা করা যেতে পারে রোধের গড় ক্ষমতার গুণফল দ্বারা যেটা হলো I rms 2 r ও T অথবা 1 f তার মানে যেটা আমারা লিখছি I max √2 আসলে I max √ 2 হলো I এর rms মান তো এটা rms মান তার মানে ক্ষমতা ক্ষয় আসলে rms মান রোধের মধ্যে গড় ক্ষমতার মান হলো I rms 2 R সুতরাং আমারা লিখবো I max √ 2 2 R সুতরাং T সময়ের মধ্যে রোধের গড় ক্ষমতা তার মানে গড় ক্ষমতা I max √ 2 2 R এবং প্রতি সাইকেলে মানে এটা দিয়ে গুণ করতে হবে তো এটা f দ্বারা ভাগ করতে হবে সুতরাং এটা হলো ফিগার 1 ও 2 এর সার্কিটের এনার্জি ডিসিপিটেড ফিগার 1 হলো ইনডাকটিভ সার্কিট ও ফিগার 2 হলো ক্যাপাসিটিভ সার্কিট সুতরাং এক্ষেত্রে RL যুক্ত শ্রেণী সার্কিটে যেটা চিত্র 1এ আছে সেখানে সর্বোচ্চ ক্ষমতা সঞ্চয় যেটা আমারা আগেই পড়েছি সেটা হলো 12 L I max 2 অতএব Q 2 যেটা হলো সর্বোচ্চ ক্ষমতা সঞ্চয় 12 I max 2 তার মানে এখানে আমারা লিখছি Q সর্বোচ্চ ক্ষমতা সঞ্চয়প্রতি সাইকেলে শক্তি ক্ষয় সুতরাং এক্ষেত্রে 2 12 L I max 2 I max 2 2 কারণ এটা হলো I max √ 2 তো I max 2 2R 1f কারণ এটা আসলে শক্তি ক্ষয় প্রতি সাইকেলে সুতরাং f হলো ফ্রিকুয়েন্সি যেমন 50 Hz এটা হলো 50 সাইকেল প্রতি সেকেন্ডে আমারা যখনই বলবো f 50 Hz তার মানে এটা হলো 50 সাইকেল প্রতি সেকেন্ডে সুতরাং এটা হলো প্রতি π সাইকেলে তাই এটাকে f দ্বারা ভাগ করা হয়েছে এটাকে সরল করার পর আমারা পাবো Q 2 π f LR যেটা হলো RL ω R সুতরাং এটা হলো ইনডাকটিভ সার্কিটের জন্য Q অনুরূপভাবে চিত্র 2 এ RC এর শ্রেণী সার্কিটে সর্বোচ্চ ক্ষমতা সঞ্চয় হলো 12 CV max 2 এবং অন্য একটি বিষয় যেটা হলো V max যদি XC কে নেওয়া হয় যেটা হলো ক্যাপাসিটর এর মান তাহলে হবে V max XC I max যেটা এখানে লেখা আছে V max I max XC এখন এটা আসলে 12 C V max 2 ক্যাপাসিটরের ক্ষমতা সঞ্চয় অথবা যদি এই সম্পর্কটিকে ব্যবহার করা যায় তাহলে পাবো 12 I max 2 ω2 C তো সেক্ষেত্রে যদি XC 1ω C বসানো যায় ও সরল করা যায় তাহলে এটা পাওয়া যাবে আমি এটা বোঝার মতো করিনি সুতরাং ক্যাপাসিটরের ক্ষেত্রে হবে 2 π 12 I max 2ω2 C I max 2 2 R 1f তো এটা করলে Q হবে 1ω C R তার মানে ইনডাকটিভ সার্কিটের ক্ষেত্রে Q হবে Q L ω R এবং ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে এটা হবে Q 1ω C R অতএব একটি শ্রেণী RLC সার্কিট রেসনেন্সে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি সঞ্চয় করে এখন একটি শ্রেণী RLC সার্কিট বিবেচনা করা যাক যে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি সঞ্চয় করে এখন মনে করা যাক এটা একটি শ্রেণী RLC সার্কিট যেখানে VR I RC এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হলো I এবং এটা হলো mYL VL ইনডাটারের দুই প্রান্তে ভোল্টেজ ও ক্যাপাসিটরের দুই প্রান্তে ভোল্টেজ হলো VC এবং আমারা মনে করছি VC V এখন মনে করা যাক I I m sin ω t এটা একটি এসি সিগনাল সুতরাং I m sin ω t এখন ক্যাপাসিটরের দুই প্রান্তের ভোল্টেজ হলো VC V শুধু মাত্র ইনট্রিগ্রেট করতে হবে 1C I m sin ω t dt ইনট্রিগ্রেট করলে আমরা পাবো I mω C cos ω t সুতরাং আমরা লিখতে পারি cos ω t কে sin 90° ω t রূপে কিন্তু এখানে 1 - sin আছে তার মানে এটা হবে I m ω C sin ω t 90° এখানে I I m sin ω t ও ক্যাপাসিটরের দুই প্রান্তের ভোল্টেজ হবে I m ω C sin ω t 90° তার মানে আসলে কারেন্ট লিড করে আছে কারণ এটা হলো ω t 0 ও ভোল্টেজকে লিড করে আছে V VC ও ক্যাপাসিটরের দুই প্রান্তের ভোল্টেজ সুতরাং এটার জন্য I m ω C sin ω t 90° এখন যদি এটা sin ω t হয়ে তাহলে I m I m sin ω t কে প্লট করা হবে সুতরাং এক্ষেত্রে শূন্য থেকে এটা শুরু হয়েছে তো এটা I সুতরাং I আগে তার সর্বোচ্চ মান অর্জন করছে এক্ষেত্রে ω t 0 তো যখন ω t 0 I 0 সুতরাং এটা শূন্য থেকে শুরু হচ্ছে এখানে যখন ω t 0 V I m ω c sin 90° তো এক্ষেত্রে sin 90 - 1 সুতরাং V হবে V VC যেটা ক্যাপাসিটরের দুই প্রান্তের ভোল্টেজ তো এটা হবে I m ω C এই জন্য এটা এইরকম এটা হলো I m ω C তো যখন কারেন্ট তার সর্বোচ্চ মান পাবে তার মানে এক্ষেত্রে এটা 90° তো যখন ω t হবে আমাকে আগে পরিষ্কার করতে দাও আমাকে পরিষ্কার করতে দাও সুতরাং যখন ω t 90° তখন I I m তো এটা হলো আমার ω t এটা হলো আমার 90° I I m কিন্তু যখন ω t 90° যদি 90° বসানো যায় তখন V 0 তো সেইজন্য V 0 কারণ এটা V এর গ্রাফ তাই V 0 কারেন্ট তার সর্বোচ্চ মানে ভোল্টেজের আগে যাচ্ছে সুতরাং এই কারেন্টটি ভোল্টেজকে 90° কোণে লিড করছে যেটা থেকে এটাকে আমারা খুব সহজেই নির্ণয় করতে পারি সুতরাং এটা লেখা যেতে পারে I লিড করছে VC কে 90° কোণে সুতরাং যখন ক্যাপাসিটর ভোল্টেজ সর্বোচ্চ তখন ইনডাক্টার কারেন্ট শূন্য এবং উল্টোটা তার মানে যখন যখন ক্যাপাসিটর ভোল্টেজ শূন্য তখন ইনডাক্টার কারেন্ট সর্বোচ্চ অথবা যখন ইনডাক্টার কারেন্ট শূন্য এখানে ক্যাপাসিটর ভোল্টেজ সর্বোচ্চ এবং উল্টোটা সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি 12 CV max 2 12 LI max 2 যেখান থেকে আমরা পেতে পারি Q0 ω0L IR যেটা হলো 1ω0 CR সুতরাং আসলে যদি 12 CV max 2 12 LI max 2 তাহলে সেখান থেকে Q0 RL ω0 R 1ω0 CR তো এখান থেকে আমরা যেটা বলবো সেটা করবো এটা হলো আমার সমীকরণ কিছুটা নিজে নিজে করা যাক অনেক সময় আমি যেটা করেছি আমি অঙ্কে সময় অতিবাহিত করেছি এটা করতে কিন্তু একটি বা দুটি বিষয় আমি বলছি মনে করা যাক এটা আমার Q0 তারমানে Q0 আলাদা করে লিখলে Q0 ω0 L R ও আবার Q0 1ω0 CR এখন Q0 Q0 ও তারপর ω0 lR 1ω0 CR সুতরাং ω0 বাদ হয়ে যাবে এবং অবশেষে এটা হবে LR 2 C Q0 2 হবে lR 2 C সুতরাং এটা পরিষ্কার করা যাক একটি অনুশীলনীর মাধ্যমে তো যদি এটা Q0 হয় চিত্রে আসার আগে এখন প্রশ্ন হলো মনে করা যাক ω0 তে কারেন্ট সর্বোচ্চ যেটাকে আমরা বলি রেসনেন্স সার্কিট আমরা দেখেছি যে শ্রেণী RLC সার্কিটে রেসনেন্স ফ্রিকুয়েন্সি XL XC তে হয় তো সেক্ষেত্রে কারেন্ট সর্বোচ্চ এবং এই কারেন্ট মনে করা যাক I 0 হলো রেসনেন্স ফ্রিকুয়েন্সিতে সর্বোচ্চ কারেন্ট যখন ω ω0 অথবা f f 0 সুতরাং যেহেতু সার্কিটে শক্তি প্রদান হলো I 2 R অতএব I তে আমরা জানি যে I 2 R হলো সার্কিটে শক্তি প্রদান অতএব মনে করা যাক I I 0 √ 2 তে শক্তি হলো ω0 তে পাওয়া সর্বাধিক মানের অর্ধেক মনে করা যাক I 2 r এখন যখন I I 0 √ 2 তখন যদি এটা ক্ষমতা ক্ষয় P হয় P I I 0 √ 2 তখন এটা হবে I 0 2 R 2 যেটা হবে 12 P 2 সুতরাং এটা পরিষ্কার করা যাক তো এটা হলো I 0 এবং এটা হলো I 0 √ 2 সুতরাং সার্কিটে শক্তি প্রদান হলো ω0 তে পাওয়া সর্বাধিক মানের অর্ধেক সুতরাং তার মানে রেজনেন্স ফ্রিকুয়েন্সিতে পাওয়ার হলো R I I 2 R যদি I I 0 তখন I 0 2 R কিন্তু I I 0 √ 2 এটা হবে ½ সুতরাং to ω 1 ও ω তে যে পাওয়ার পাওয়া গেলো সেটা হলো হ্যাফ পাওয়ার সুতরাং এটা আসলে I 0 √ 2 এটা হলো হ্যাফ পাওয়ার পয়েন্ট কারণ ক্ষমতা ক্ষয় হলো I 0 2 R কিন্তু যদি এটা I 0 √ 2 হয় তখন এটা হবে I 0 2 R 2 তো এটাকে বলা হয় হ্যাফ পাওয়ার পয়েন্ট সুতরাং এটা হলো Z ফ্রিকুয়েন্সিতে এটা হলো ω মনে করা যাক ω 1 এটা এই গ্রাফের দুটি পয়েন্টে ছেদ করছে এবং এটা যেটাকে আমরা বলি ω21 f 1 f 0 f 2 অথবা ω 1 ω0 ω2 এই দুটি পয়েন্টের মধ্যে দূরত্ব তার মানে এখান থেকে এখানকার চওড়া যেটাকে বলা হয় ব্যাণ্ডউইড সুতরাং এটা হলো ω2 ω 1 অথবা যদি এটা রেডিয়ান প্রতি সেকেন্ডে হয় বা এটা যদি হার্জে হয় তখন এটা হবে f 2 f 1 এবং এটা হলো রেসনেন্স ফ্রিকুয়েন্সি এটাকে বলা হয় আসল ব্যাণ্ডউইড সময় এবং এই ω যখন ω ω 1 মানে সিরিজ RLC সার্কিটে আমরা দেখেছি যেটাকে বলা হয় XL ও XC XC যেটা হলো XL এর থেকে বড় বা RL 2 যেটাকে আমরা বলি XC র থেকে XL যেটা আমরা আগে দেখেছি সুতরাং এই দুটি পয়েন্ট কে বলা হয় হ্যাফ পাওয়ার পয়েন্ট এবং এই দূরত্ব যেটাকে বলা হয় ব্যাণ্ডউইড এবং যদি এটা ω রেডিয়ান প্রতি সেকেন্ড হয় যদি এটা ফ্রিকুয়েন্সি হয় তাহলে এটা হার্জে হবে সুতরাং হ্যাফ পাওয়ার ফ্রিকয়েন্সিতে 12 power frequency মোট রিঅ্যাকটেন্স হ্যাফ পাওয়ার ফ্রিকুয়েন্সিতে রেজিসটেন্সের মান রেজিসটরটি কারণ আমি এখানে এটাকে তৈরি করেছি মনে করা যাক Z R j শ্রেণী RLC সার্কিটের জন্য এখানে দুটি বিষয় হতে পারে একটি হতে পারে XL XC যেটা আমরা বলেছি কারণ এটা হলো হ্যাফ পাওয়ার ফ্রিকুয়েন্সি এখানে √ 2 আসতেই হবে তো এটা হবে XL XC হতে পারে R বা XC অন্যটি হতে পারে XC XL এই দুটি বিষয় হতে পারে সাধারণভাবে আমারা যদি প্রথম ঘটনাটি বিবেচনা করি যেটা হলো XL XC R শেষমেশ XL অতএব Z যদি একটি শর্ত নেওয়া যায় তাহলে এটা হবে R jR তারমানে এটা হবে √ 2 R45° এবং যদি Z R - jR এটা হবে √ 2 R∠ 45° এইদুটির যেকোনো একটি কারণ XL XC r এটা একটি শর্ত ও এটা আর একটি সুতরাং এটা পরিষ্কার করা যাক অতএব হ্যাফ পাওয়ার ফ্রিকুয়েন্সিতে 12 power frequency মোট রিঅ্যাকটেন্স হলো ঐ রিঅ্যাকটেন্সটি সুতরাং তারমানে একটি উচ্চ Q বিশিষ্ট সার্কিটে খুব তীক্ষ্ণ কারেন্ট রেসপন্স থাকবে একটি নিম্ন Q বিশিষ্ট সার্কিটের তুলনায় সুতরাং এটা যেটা হলো অনেকগুলি অ্যাডমিটেন্স গ্রাফ ফ্রিকুয়েন্সির সঙ্গে যেটার সাহায্যে আমরা এটাকে খুব সহজেই বর্ণনা করতে পারবো অনুরূপভাবে যেটা আগে বলেছি এটা হবে XL XC r যেহেতু ω 1 তে যেটা আমি এই অধ্যায়ের প্রথমেই বলেছি আবারও আমি এই চিত্রে যাবো যখন ω ω 1 যেটা গ্রাফের বাম দিকে আছে সুতরাং সেই সময়ে XC XL XC XL তো XC XL অতএব ω 1 তে XC XL R এবং অনুরূপভাবে ω2 তে যখন এটা অন্য দিকে XC XL বা XL XC তো সেক্ষেত্রে XL XC RC এটা হলো প্রশ্ন 1 ও এটা হলো প্রশ্ন 2 আগে আমি যেটা বর্ণনা করেছি যখনই আমি কোনো ভিডিও লেকচার দেখি প্রথমেই আমি এই চিত্রটি এঁকে নেওয়া যাক ও তারপর এটা বিশ্লেষণ করি তখন এটা খাতায় লিখতে সুবিধা হয় সুতরাং যদি এই দুটি শর্ত হয় তাহলে এর অনুরূপ ইমপিডেন্স হবে যেটা আমি বলেছি একটি হবে ω1 এ যেটা হবে R j XL XC যেটা হবে R - jR তখন Z1 হবে √ 2 R∠ 45° কারণ √ R 2 R 2 এ কোণ হবে tan 1 কারণ এটা হবে RR সুতরাং এটা হবে 45° অনুরূপভাবে ω2 এ Z 2 হবে √ 2 R ও হবে 45° অতএব ω 1 এ I 1 হবে V∠0 এটা হলো প্রমান ভোল্টেজ √ 2 R∠ 45° যেটা হবে V√ 2 R ও কোণ হবে 45° অনুরূপভাবে ω2 তে I 2 V ∠ 45° যেহেতু V R I 0 কারণ রেজনেন্সে XL XC 0 ও যেটার জন্য কারেন্টটি সর্বোচ্চ হবে যদি XL XC শূন্য হয় সুতরাং Z R হবে তাই I 0 সর্বোচ্চ হবে তো রেজনেন্সে ওটা হবে VR রেজনেন্সে কারেন্ট মানে সেটা হবে ω0 তে তাই আমরা লিখতে পারি I 1 1√ 2 তার মানে এটা এক ভাজিত ঐ পদটি যদি এটা লেখা যায় তাহলে মূলত এটা হবে V R RI 0 √ 2 45° যেটা হলো 0707 I 045° সুতরাং এটা হবে I 1 0707 I 0 45° অনুরূপভাবে I 2 I 0707 ∠ 45° কিন্তু ω ω 1 তে XC XL R সুতরাং তারমানে যখনই এটা ω ω 1 হবে সুতরাং সেক্ষেত্রে XL হবে L ω 1 ও XC হবে 1ω 1 C এটা সমীকরণ 3 তে বসাতে হবে তো এটাকে পরিষ্কার করা যাক অনুরূপভাবে ω ω2 অনুরুপে XL হবে L ω2 এবং XC হবে 1ω2 দেখো যখনই ω2 লিখছি তারমানে ω ω2 সুতরাং এটা হলো সমীকরণ 4 এটা আসলে R এখন যেটা করতে হবে সেটা হলো সমীকরণ 4 থেকে সমীকরণ 3 কে বিয়োগ করতে হবে তার মানে এই সমীকরণ থেকে এই সমীকরণকে বিয়োগ যদি করা হয় সুতরাং যদি এটা করা হয় তাহলে পাওয়া যাবে 11ω 1 1ω2 C যেটা হলো ω 1 ω2 L 0 বা পাওয়া যাবে 1ω 1 ω2 LC 1ω0 2 কারণ ω0 রেজনেন্স ফ্রিকুয়েন্সি 1√LC যদি এটার বর্গ করা হয় LC হবে 1ω0 2 সুতরাং এটা যেটা আমরা এখানে লিখেছি অতএব ω0 হবে √ ω 1 ω2 এটা একটা সুন্দর সমীকরণ যেটা মনে রাখতে সুবিধা সুতরাং ω2 ω 1 হলো ব্যাণ্ডউইড এবং ω ও ω0 হবে যেটা আমরা বলি √ ω 1 ω2 যার সুন্দর জামিতিক তাৎপর্য আছে অনুরূপভাবে যদি সমীকরণ 3 ও সমীকরণ 4 কে যোগ করা হয় যেটা আমরা আগেই পেয়েছি তো এই দুটিকে যোগ করা যাক সুতরাং এইদুটিকে যোগ করে সরল করলে পাওয়া যাবে ω2 ω 1ω 1 ω2 C ω2 ω 1 L 2 R অতএব এটাকে সরল করলে পাওয়া যাবে ω2 ω 1 1 LC ω0 2 ω0 2 C এখন LC ω0 2 1 কারণ আমাদের জানা আছে ω0 1√LC সুতরাং যদি ω0 2 1LC হয় তাহলে ω LC ω0 2 1 সুতরাং এই পদটি 1 বসালে যাতে করে 1 1 2 পাওয়া যায় এটাকে স্পষ্ট করা যাক সুতরাং যদি ω2 ω 1 2 বসান হয় উভয় দিকে তাহলে উভয় দিক বাতিল হয়ে যাবে ও পাওয়া যাবে ω0 2 CR অথবা যেটা হলো ω0 ω2 ω 1ω0 ω0 CR যেটা আমরা দেখেছি Q0 আমরা দেখেছি 1 ω0 CR তো এটা হলো 1Q0 অথবা Q0 W 0 Q0 এর আরও একটি সমীকরণ হলো W 0 W 2 W 1 সুতরাং এটা মূলত W 0 BW ব্যাণ্ডউইড তো এটা হলো সমীকরণ 6 সুতরাং এই কয়েকটা বিষয় যেগুলি খুবই সহজ শুধুমাত্র একটু বোঝার ব্যাপার আছে আর গাণিতিক বিশ্লেষণের দরকার আছে কিন্তু এগুলি খুবই সহজ জিনিস সুতরাং তারমানে আমরা এই সমীকরণটি পেয়েছি ω2 ω0 এটাকে যেটাকে আমরা বলি Q0 Q0 কে অন্য ভাবে লেখা যায় ω0 BW যেটা হলো ব্যাণ্ডউইড এবং BW ω2 ω 1